সুতরাং ইঞ্জিনিয়ারিং গণিত I এ বক্তৃতাগুলিতে আবার স্বাগতম এবং এটি বক্তৃতা সংখ্যা 17 এবং আজ আমরা দুটি ভেরিয়েবলের ম্যাক্সিমা এবং মিনিমা ফাংশন সম্পর্কে কথা বলব এবং বিশেষ করে আমরা প্রয়োজনীয় শর্তগুলি সম্পর্কে কথা বলব যা একটি নির্দিষ্ট ডোমেনে ফাংশনের ম্যাক্সিমা এবং মিনিমা প্রয়োজনীয় সুতরাং লোকাল ম্যাক্সিমা এবং মিনিমা কি আমরা এখানে সংজ্ঞায়িত করব সুতরাং একটি ফাংশন z সমান f x y বিন্দুতে সর্বাধিক x0 y0 থাকে যদি এই বিন্দুর চারিপাশে প্রতিটি বিন্দুতে ফাংশনটি একটি ছোট মান ধরে নেয় তাহলে সেটা পয়েন্ট নিজেই সুতরাং এর অর্থ এখানে আমরা বলছি যে ফাংশনটি এই x0 y0 বিন্দুতে সর্বাধিক মান নিচ্ছে যদি এই পয়েন্ট ফাংশনের আশেপাশের অন্যান্য সমস্ত পয়েন্টে ছোট মান গ্রহণ করা হয় সুতরাং স্বাভাবিকভাবেই ফাংশন এই মুহুর্তে লোকাল ম্যাক্সিমা অর্জন করেছে এবং একইভাবে আমরা মিনিমার জন্যও সংজ্ঞায়িত করতে পারি সুতরাং যদি এই সময়ে একটি ফাংশন সর্বনিম্ন থাকে তবে সেই ক্ষেত্রে আশেপাশের ফাংশনের সমস্ত পয়েন্ট এই পয়েন্টের চেয়ে বড় মান গ্রহণ করবে তাহলে সেই বিন্দুতে ফাংশনের মান এবং এই ধরনের ম্যাক্সিমা বা মিনিমাকে আপেক্ষিক বা স্থানীয় সর্বাধিক বলা হয় কারণ সেটা নিয়ে আমরা কথা বলছি না বা আমরা লোকাল এবং ম্যাক্সিমা অনুসন্ধান করছি না পুরো ডোমেনে সর্বাধিক এবং সর্বনিম্ন ফাংশন কিন্তু আমরা একটি নির্দিষ্ট সময়ে কথা বলছি এবং স্থানীয়ভাবে এর আচরণ পরীক্ষা করছি সুতরাং যদি এই বিন্দুর এই ফাংশনের আশেপাশের অন্য সব পয়েন্টে ফাংশনটি ছোট মান গ্রহণ করে তাহলে আমরা বলি এটি একটি লোকাল ম্যাক্সিমা এবং যদি ফাংশনটি একটি নির্দিষ্ট বিন্দুর আশেপাশে বড় মান গ্রহণ করে তাহলে আমরা তাকে বলি এটি লোকাল মিনিমাএকটি বিন্দু এবং এই ম্যাক্সিমা এবং মিনিমা মানগুলিকে একসাথে এক্সস্টিম ভ্যালু বলা হয় সুতরাং এখানে একটি প্লট বা এই z 4 x2 y2 e − x2−4 y2 এর পৃষ্ঠ এবং আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি সুতরাং এই বিন্দুতে উদাহরণস্বরূপ এই বিন্দুতে এখানে এই বিন্দুর আশেপাশের ফাংশন সেই বিন্দুতে একটি ছোট মান গ্রহণ করছে সুতরাং এখানে এটি মাক্সিমাম লোকালি সুতরাং আমরা এই মাক্সিমাম লোকালিকে এখানেও বলি এই মুহুর্তে একই অবস্থা ঘটছে যে এই বিন্দুর আশেপাশের সমস্ত পয়েন্ট ফাংশনটি ছোট মান গ্রহণ করছে সুতরাং এখানেও এই ফাংশনের একটি লোকাল ম্যাক্সিমা আছে একইভাবে এই মুহুর্তে এখানে কিন্তু এটি অন্য উপায় যে আশেপাশের ফাংশনের সমস্ত পয়েন্টগুলি এই বিন্দুর চেয়ে বেশি মান নিচ্ছে তারপর এই বিন্দুতে ফাংশনের মান নিজেই সুতরাং এটি একটি লোকাল মিনিমা সুতরাং চরম বা গ্লোবাল মাক্সিমাম মিনিমাম কি সুতরাং ডোমেইনের সীমানা সহ সমগ্র ডোমেনের উপর একটি ফাংশন দ্বারা প্রাপ্ত ক্ষুদ্রতম এবং বৃহত্তম মানগুলিকে যথাক্রমে চরম বা গ্লোবাল মাক্সিমাম মিনিমাম বলা হয় সুতরাং এখানে আমরা একটি নির্দিষ্ট বিন্দুর আশেপাশে স্থানীয়ভাবে কী ঘটছে সে সম্পর্কে কথা বলছি না তবে আমরা সমগ্র ডোমেনে ফাংশন দ্বারা প্রাপ্ত ক্ষুদ্রতম এবং বৃহত্তম মানগুলির কথা বলছি সুতরাং সেই ক্ষেত্রে যদি এমন মান আমরা কল করব যে এটি ফাংশনের পরম ন্যূনতম মান বা ফাংশনের পরম সর্বোচ্চ মান এবং এমন একটি স্থানীয় যেমন পরম সর্বোচ্চ বা পরম ন্যূনতম খুঁজে বের করার জন্য আমাদের স্বাভাবিকভাবেই সীমানা বা ডোমেনের সীমানা অন্তর্ভুক্ত করতে হবে সুতরাং উদাহরণস্বরূপ যদি আমরা এই ফাংশনটি বিবেচনা করি f x y x2 2 y2 এবং আমাদের এই সীমাবদ্ধ ডোমেনটি আপনার x2 y2≤1 সুতরাং এই ডিস্ক এর ব্যাসার্ধ এবং এই 1 কে নিয়ে সীমানা ধরতে হবে সুতরাং আমাদের এখন যা অনুসন্ধান করতে হবে তা আমাদের ডোমেনের ভিতরে অনুসন্ধান করতে হবে তাই এই সমস্ত পয়েন্ট সুতরাং এটি এখানে একটি পৃষ্ঠ x22 y2 আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি লোকাল মিনিমা00 হবে কিন্তু এটি একটি গ্লোবাল মিনিমা হবে কারণ আমরা দেখতে পাচ্ছি না যে অন্য কোন বিন্দুতে ফাংশনটি এই বিন্দুর চেয়ে একটি ছোট মান গ্রহণ করবে এবং উদাহরণস্বরূপ মাক্সিমাম খুঁজে পাবে সুতরাং এখানে এই পয়েন্টগুলিতে মনে হচ্ছে যে ফাংশনটি সর্বোচ্চ মান গ্রহণ করছে তাই পয়েন্টটি এখানে সেই পয়েন্টটি হবে সুতরাং আমাদের পরবর্তীতে গাণিতিকভাবে খুঁজে বের করতে হবে যে ডোমেইনের কোন বিন্দু কোথায় ফাংশনটি মাক্সিমাম নিচ্ছে অথবা এটি মিনিমাম মান নিচ্ছে কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা সীমানা বিবেচনা করি এবং তাদের মধ্যে খুঁজে পাই এই সমস্ত লোকাল ম্যাক্সিমা লোকাল মিনিমা এবং সীমানাও আমাদের পরীক্ষা করতে হবে যে ফাংশনটি আবার কোথাও মাক্সিমাম নিচ্ছে কিনা সুতরাং এই সমস্ত লোকাল ম্যাক্সিমার মধ্যে একটি লোকাল ম্যাক্সিমা এবং মিনিমা আমাদের সবচেয়ে বড় ক্ষুদ্রতম মানগুলি খুঁজে বের করতে হবে এবং তারপরে আমরা দাবি করতে পারি যে এটি আবসুলিউট মিনিমাম বা আবসুলিউট মাক্সিমাম বা একটি ফাংশন সুতরাং এই বক্তৃতায় ব্যবহৃত আরেকটি পরিভাষা থাকবে সেখানে ক্রিটিকাল পয়েন্ট এবং স্যাডল পয়েন্ট থাকবে সুতরাং বিন্দু x0 y0 কে ক্রিটিকাল পয়েন্ট বলা হয় অথবা আমরা f x y এর স্থির বিন্দুর মতো কল করি যদি ফাংশনের আংশিক ডেরিভেটিভ fx এই x0 y0 বিন্দুতে 0 এবং f আংশিক হয় সেই বিন্দুতে fy ফাংশনের ডেরিভেটিভ x0 y0 হল 0 অথবা কেবল তারা অস্তিত্বহীন সুতরাং সেই সম্ভাবনাও অন্তর্ভুক্ত সুতরাং এটি ক্রিটিকাল পয়েন্ট বা স্টেসেনারি পয়েন্ট এর সংজ্ঞা এটি একটি ক্রিটিকাল পয়েন্ট তাই এই সমস্ত ক্রিটিকাল পয়েন্ট গুলির মধ্যে যেখানে fx 0 এবং fy 0 ফাংশনগুলি একটি ক্রিটিকাল পয়েন্ট থাকবে সেখানে ফাংশনটির মিনিমাম এবং মাক্সিমামকে বলা হয় স্যাডেল পয়েন্ট সুতরাং মূলত আমরা এখন পরবর্তী স্লাইডগুলিতে যা পর্যবেক্ষণ করব তা হল যদি লোকাল ম্যাক্সিমা বা মিনিমা বিদ্যমান থাকে সুতরাং এটি কেবল এই ক্রিটিকাল পয়েন্ট এ বিদ্যমান থাকবে তবে কিছু ক্রিটিকাল পয়েন্ট থাকবে যেখানে ফাংশনটি লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা গ্রহণ করছে না এবং সেই ক্রিটিকাল পয়েন্টগুলিকে স্যাডল পয়েন্ট বলা হবে সুতরাং এখানে এই পরিস্থিতি অনুধাবন করার জন্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আমরা গাণিতিকভাবে একটু পরে আবার চিহ্নিত করব সুতরাং এখানে উদাহরণস্বরূপ এটি এমন একটি বিন্দু হবে যেখানে আংশিক ডেরিভেটিভ হবে x এর সাপেক্ষে এবং y এর ক্ষেত্রেও এখানে একটি বিন্দু থাকবে যেখানে উভয় আংশিক ডেরিভেটিভ 0 হবে এখানে একটি বিন্দু থাকবে যেখানে আংশিক ডেরিভেটিভ হবে 0 সুতরাং মূলত টানজেন্ট প্লেন xy প্লেন সমান্তরাল হবে এখানেও একটি বিন্দু থাকবে যেখানে fx এবং fy হবে 0 এবং এখানে একটি বিন্দু থাকবে যেখানে fx এবং fy হবে 0 হবে সুতরাং উদাহরণস্বরূপ এই সমস্ত পয়েন্ট ক্রিটিকাল পয়েন্ট এবং এর জন্য হবে লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা হবে কিন্তু এই মুহুর্তে যদি আমরা দেখি যে আশেপাশে এটি একই আচরণ দেখায় না কারণ আমরা যদি y এর দিকে যাই সুতরাং এখানে ফাংশনটি নিম্ন মান গ্রহণ করছে কিন্তু যদি আমরা x এর দিক দিয়ে যাই তবে ফাংশনটি আরো মান বা বৃহত্তর মান গ্রহণ করছে তাহলে এই বিন্দু নিজেই সুতরাং এই বিন্দুটিকে আমরা লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা হিসাবে চিহ্নিত করতে পারি না যদিও এখানে আংশিক ডেরিভেটিভস x এর ক্ষেত্রে 0 এবং y এর ক্ষেত্রে 0 ছিল সুতরাং এটি একটি স্থির বিন্দু কিন্তু এটি একটি লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা নয় এবং এই ধরনের একটি বিন্দু এই ধরনের একটি বিন্দুকে স্যাডল পয়েন্ট বলা হবে সুতরাং সেই পরিভাষা আমরা আজকের বক্তৃতায় ব্যবহার করব এবং তারপর আমাদের প্রয়োজন একটি ফাংশনের এক্সট্রিম কন্ডিশন থাকা সুতরাং এই শর্তগুলি কী ধরা যাক f x y ক্রমাগত এবং একটি বিন্দু P a b এ আংশিক অর্ডার ডেরিভেটিভ সুতরাং এক্সট্রিম ভালু মানে সর্বাধিক এবং সর্বনিম্ন মান বা বরং স্থানীয় আমরা লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা মানগুলির কথা বলছি সেটা এই বিন্দু P a b সুতরাং এই প্রয়োজনীয় শর্তগুলি কি যা আংশিক প্রথম অর্ডারের আংশিক ডেরিভেটিভস সুতরাং x এর প্রতি এবং y এর রেস্পেক্টে সেই সময়ে তাদের সংখ্যা 0 হওয়া উচিত সুতরাং এটিকে আমরা প্রয়োজনীয় শর্ত বলছি এর মানে হল এই শর্তগুলি ছাড়া আমরা এই সময়ে লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা থাকতে পারে না সুতরাং যদি একটি বিন্দু P a b লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা একটি বিন্দু হয় তাহলে অবশ্যই এই আংশিক ডেরিভেটিভগুলি অবশ্যই সেই বিন্দুতে অদৃশ্য হয়ে যাবে কিন্তু এটা বলার জন্য যথেষ্ট নয় যে হ্যাঁ অবশ্যই থাকবে যদি আমাদের একটি বিন্দু থাকে যেখানে fx এবং fy উভয়ই 0 হয় তাহলে আমরা দাবি করতে পারি না যে এই সময়ে অবশ্যই একটি লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা থাকবে কারণ এটি একটি প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্তাবলী মানে এই যে এই প্রথম শর্তটি আমাদের যাচাই করতে হবে কোথায় বা অন্য কথায় এই পয়েন্টগুলি লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা জন্য ক্যন্ডিডেড হবে তারা হতে পারে লোকাল ম্যাক্সিমা মিনিমা হতে পারে সেখানে লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা নাও হতে পারে সুতরাং যদি লোকাল মিনিমা থাকে তবে আমরা সেই পয়েন্টগুলিকে লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা চিহ্নিত করব এবং এর মধ্যে যেগুলি আমরা সংজ্ঞায়িত করেছি সেই অনুযায়ী এগুলো হল গুরুত্বপূর্ণ পয়েন্ট সুতরাং এই ক্রিটিকাল পয়েন্টগুলিতে আমরা চিহ্নিত করব যদি কোন লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা সেই বিন্দুকে স্যাডল পয়েন্ট বলা হয় সুতরাং এই বিন্দু P হল একটি সমালোচনামূলক বিন্দু যা আমরা আলোচনা করেছি বা অন্য কথায় যদি একটি বিন্দু P a b f x y ফাংশনের ক্রিটিকাল পয়েন্ট হয় তাহলে এটি f এর একটি ক্রিটিকাল পয়েন্ট x y কারণ হ্যাঁ যেমন আমরা বলেছিলাম যে এটি এক্সট্রিম মিনিমাম থাকার প্রয়োজনীয় শর্ত সুতরাং যদি আমাদের একটি বিন্দু a b থাকে যেখানে রিলেটিভ এক্সট্রিম এই ফাংশনের অস্তিত্ব থাকে তবে অবশ্যই এটি একটি ক্রিটিকাল পয়েন্ট হতে হবে কারণ সেই x লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা শুধুমাত্র ক্রিটিকাল পয়েন্টগুলিতে বিদ্যমান থাকবে সুতরাং এখানে আবার প্রয়োজনীয় শর্তাবলী শুধু একটি সহজ প্রমাণের জন্য যে আমরা কিভাবে যত্ন নিই যে এই আংশিক ডেরিভেটিভগুলি 0 এ থাকা আবশ্যক যদি একটি b একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হয় সুতরাং আমরা এটি ah এবং bk বিবেচনা করি এটি P a b বিন্দুর আশেপাশের একটি বিন্দু সুতরাং এটি একটি নেইবারহুড কারণ h এবং k যেকোনো মান নিতে পারে সুতরাং তারপর এই ah এবং bk এই বিন্দু P a b এর প্রতিবেশী হবে সুতরাং h এবং k এর উপর কোন নিষেধাজ্ঞা নেই যদি তারা আশেপাশের বিন্দু্র যেকোনো মান রাখে তারপর P এই বিন্দু P a b এটি মাক্সিমাম কখন হবে যখন এই বিন্দুর আশেপাশে ফাংশনের মান কম থাকে সুতরাং ফাংশনটি এই P a b বিন্দুর আশেপাশের বিন্দুতে নিম্ন মান অর্জন করে সুতরাং উদাহরণস্বরূপ যদি আমরা এই পার্থক্য ডেল্টা f সংজ্ঞায়িত করি এর মানে Δ f f ah bk −f a b সুতরাং যদি এটি লোকাল ম্যাক্সিমা একটি বিন্দু হয় এর মানে হল এই f a b বড় হবে তখন এই ফাংশনের আশেপাশে এই মানগুলি সুতরাং এই মানটি 0 এর সমান বা কম হবে যদি এটি যথেষ্ট পরিমাণে ছোট h এবং k এর ম্যাক্সিমা বিন্দু হয় এই a b বিন্দুর আশেপাশে যাই হোক না কেন সুতরাং এই মানটি 0 এর সমান বা কম হবে বা অন্য কথায় অবশ্যই এই বিন্দুর a b একটি আশেপাশ থাকবে যেখানে এই h এবং k এর সকল মানের জন্য Δ f হবে 0 এর সমান বা কম এবং এই বিন্দুটিকে মিনিমাম বিন্দু বলা হবে যদি এই Δ f হবে 0 এর সমান বা বেশি সুতরাং অন্যভাবে h এবং k এর সকল পর্যাপ্ত মানের জন্য এই f a b চেয়ে f ah bk এর মান কম মান হবে সুতরাং যদি আমরা এই বিন্দু a b সম্পর্কে এই টেইলর সিরিজ এক্সপেন্সন ব্যবহার করি সুতরাং এখানে কি হবে f ah bk f a b এর সমান হবে সুতরাং আমরা ইতিমধ্যে শেষ বক্তৃতাগুলিতে এটি নিয়ে আলোচনা করেছি সুতরাং h fx এবং এটি হল প্রথম অর্ডার ডেরিভেটিভ এখানে a b এ দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভস এবং তাই আমরা এই a b পয়েন্ট সম্পর্কে এই বিস্তারটি লিখতে পারি যতক্ষণ এই ডেরিভেটিভস বিদ্যমান হয় এবং এটি লক্ষনীয় যে এই Δ f যা আমরা পূর্ববর্তী স্লাইডে সংজ্ঞায়িত করেছি এর পার্থক্য f ah bk −f a b Δ f h fx a bk fy a b12h2fxx2 hk fxyk2fkk a b সুতরাং পর্যাপ্ত ছোট h∧k এর জন্য Δ f এর চিহ্ন h fx a bk fy a b চিহ্নের উপর নির্ভর করবে সুতরাং আমরা পরবর্তী স্লাইডে বিস্তারিতভাবে দেখতে পাব যে এখানে এই সম্প্রসারণের চিহ্নটি ডানদিকে এই Δ f এর চিহ্নটি মূলত এই প্রথম টার্মের চিহ্নের উপর নির্ভর করে এগুলি এখানে প্রধান পদ h এবং k এর পরিপ্রেক্ষিতে সুতরাং অতএব যথেষ্ট ছোট h এবং k চিহ্নটি এই টার্মটির চিহ্ন দ্বারা নির্ধারিত হবে যদি এটি একটি পজিটিভ টার্ম হয় Δ f পজিটিভ হবে যদি এটি নেগেটিভ শব্দ হয় তাহলে Δ f নেগেটিভ হবে আমাদের এখানে যাই হোক না কেন এই স্কোয়ারের পরিপ্রেক্ষিতে হাইয়ার অডার টার্ম একটি প্রোডাক্ট h এবং k আছে সুতরাং কমপক্ষে আমরা এখানে ছোট h এবং k কে যথেষ্ট পরিমাণে খুঁজে পেতে পারি যাতে এই ফ্যাক্টর দ্বারা চিহ্নটি শুধুমাত্র এই বিন্দুর a b কাছাকাছি হয় আসুন আমরা এই আরও একটু অন্বেষণ করি সুতরাং আমাদের আছে এটা আছে Δ f h fx a bk fy a b12h2fxx2 hk fxyk2fkk a b H → 0 তে এখানে আমরা একটি স্টিল নেইবারহুড আমরা কারণ আমরা শুধু h → 0 দিচ্ছি এবং তারপর তারা y এর দিকে k হবে সুতরাং যদি আমরা এই h কে 0 এর দিকে যেতে দেই আমরা এখনও এই a b বিন্দুর আশেপাশে রয়েছি তাহলে আমরা এখানে কি পাচ্ছি Δ f k fy a b12k2fkk a b সুতরাং আগের স্লাইডে আমাদের যে যুক্তি ছিল তা আবার বলি সুতরাং মনে রাখবেন যে এই Δ f এর চিহ্নটি আবার এই k এর এই প্রধান পদটির উপর নির্ভর করবে বাকি সব পদ k বর্গ k ঘনক এবং তাই খুব ছোট k এর জন্য এই পদগুলি নগণ্য হয় এবং চিহ্ন এই টার্ম দ্বারা নির্ধারিত হয় উদাহরণস্বরূপ আপনার h এবং এই এক্সপ্রেশন এখানে h বিয়োগ 1000 h বর্গ বিয়োগ এই 2000 h ঘনক আছে সুতরাং আমরা এখানে কি লক্ষ্য করব চিহ্ন এখানে এই h দ্বারা নির্ধারিত হবে শুধুমাত্র এই পদ দ্বারা নয় আমাদের 0 এর কাছাকাছি একটি যথেষ্ট ছোট h এ যেতে হবে যে এটি এই চিহ্ন দ্বারা নির্ধারিত হবে উদাহরণস্বরূপ আমরা h কে 01 এর সমান মনে করি এটি খুব বড় মান এবং আমরা এই নেগেটিভ সংখ্যাটি পাচ্ছি কারণ এই h 01 এর জন্য ডোমিনেটিং টার্ম কিন্তু যদি আপনি h থেকে 0 এর বেশ কাছাকাছি যান উদাহরণস্বরূপ h 01 এর সমান সুতরাং এটি একটি এখনও নেগেটিভ আমরা এখন অনেক ছোট h গ্রহণ করেছি সুতরাং এটি একটি এখনও নেগেটিভ কারণ এগুলি শেষ টার্ম কিন্তু এখন আমরা এখানে যা দেখছি আমরা এই পয়েন্টটি 0001 নিয়েছি এবং সেই ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু h পজিটিভ সুতরাং এই এক্সপ্রেশনের এই মানটিও পজিটিভ এবং এটি এখানে একটি বিন্দু সুতরাং পর্যাপ্ত ছোট h এর জন্য এখানে এই টার্মটির চিহ্ন হবে যাইহোক বড় এই সংখ্যাগুলি হল চিহ্নটি প্রথম টার্ম দ্বারা নির্ধারিত হবে যা কোনটি এখানে দেখতে পারে সুতরাং আমরা এখানে একই যুক্তি দিচ্ছি যে একটি যথেষ্ট ছোট k থাকবে যার জন্য এই এক্সপ্রেশনটির চিহ্ন এই প্রথম টার্ম দ্বারা নির্ধারিত হবে যা k fy a b এবং এটাই এখানে বিন্দু সুতরাং যদি আমরা ধরে নিই যে এই fy a b পজিটিভ কারণ এটি হয় একটি ডেরিভেটিভ আংশিক ডেরিভেটিভের সাথে y এ a b সুতরাং এটির কিছু নির্দিষ্ট চিহ্ন থাকতে হবে সুতরাং যদি এটি পজিটিভ হয় তবে এই ডেল্টা f পজিটিভ হয় k এর পজিটিভ হবার জন্য এবং এই ডেল্টা f নেগেটিভ হবে যখন আমাদের k নেগেটিভ হবে সুতরাং এই k এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি সুতরাং উদাহরণস্বরূপ এই h হল 0 এবং k এর সমান 0 সুতরাং আমরা শুধুমাত্র আশেপাশের পয়েন্টে y এর দিকে আছি সুতরাং যখন k পজিটিভ হয় আমরা উপরের দিকের আশেপাশে থাকি যখন h k নেগেটিভ হয় আমরা এখানে কোথাও আশেপাশে থাকি সুতরাং এটা আমাদের k পজিটিভ জন্য সুতরাং আশেপাশে এমন একটি বিন্দু যেখানে Δ f 0 এর চেয়ে বড় সেখানে আশেপাশের একটি বিন্দু আছে যেখানে Δ f 0 এর চেয়ে কম এবং যদি আপনি আবার ধরে নেন যদি Δ f 0 এর চেয়ে কম হয় কারণ আমরা জানি না এটার অর্থ কী a b বিন্দু কিন্তু যদি এটি নেগেটিভ হয় তাহলে আমাদের কাছে এই Δ f কম 0 এবং ডেল্টা f 0 এর চেয়ে বেশি আবার আশেপাশের পয়েন্টগুলিতে সুতরাং আমরা এখানে যা পর্যবেক্ষণ করি যে fy এখানে পজিটিভ বা fy নেগেটিভ কিনা এই Δ f তার চিহ্ন পরিবর্তন করছে Δ f বিন্দু a b এর মান এবং আশেপাশের মানের মধ্যে পার্থক্য ছিল সুতরাং এটি সময় পরিবর্তন করছে কিন্তু তার চিহ্ন পরিবর্তন করছে কিন্তু লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা থাকার জন্য এটির চিহ্ন পরিবর্তন করা উচিত নয় কারণ তখনই আমরা নির্ধারণ করতে পারি যে এটি লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা একটি বিন্দু যখন সমস্ত পয়েন্ট আশেপাশে এটি আমাদের একই চিহ্ন দিয়ে আচরণ করে সুতরাং এখানে এই Δ f পজিটিভ Δ f আশেপাশের কিছু পয়েন্টের জন্য নেগেটিভ এবং এটি এই সিদ্ধান্তে পৌঁছে দেবে যে এখানে ফাংশনটির এক্সট্রিম ভালু এক্সট্রিমাম থাকতে পারে না যদি না এই fy 0 হয় কারণ k হল আমরা এই বিন্দুর আশেপাশে চলেছি সুতরাং যদি এই fy 0 না হয় যদি fy পজিটিভ হয় তবে এটি পরিবর্তনশীল চিহ্ন যদি fy নেগেটিভ হয় তবে এটি আবার পরিবর্তন চিহ্ন হবে কিন্তু যদি এটি স্থানীয় সর্বাধিক বিন্দু হয় তবে এটির চিহ্ন পরিবর্তন করা উচিত নয় এবং এর জন্য fy কে অবশ্যই 0 হতে হবে কারণ fy যদি 0 না হয় তাহলে আমরা লক্ষ্য করেছি যে এটি পরিবর্তনশীল চিহ্ন হয় সুতরাং এটি প্রয়োজনীয় যে fy 0 হতে হবে অন্যথায় এটি স্থানীয় চরমতার বিন্দু হবে না সুতরাং আমরা এখন কি করতে পারি তা একইভাবে এগিয়ে চলেছি সুতরাং আমরা এই এক্সপ্রেশনে ইতিমধ্যে দেখেছি এখন একইভাবে আমরা যোগ করব যে k কে 0 এর দিকে নিয়ে যায় এবং তারপর আমরা দেখতে পাব যে Δ f চিহ্ন পরিবর্তন করে h এর জন্য সুতরাং উদাহরণস্বরূপ এখানে যদি আমরা fx পজিটিভ গ্রহণ করি এবং তারপর আমরা বুঝতে পারি যে এই Δ f পজিটিভ এবং তারপর যখন h নেগেটিভ তখন Δ f নেগেটিভ যখন আমরা এই h k কে 0 হতে দেব সুতরাং এই টার্মটি যাই হোক না কেন এখানে সরানো হয়েছে এবং এই সমস্ত শর্তাবলী অনুযায়ী k কে আমরা 0 তে নিয়ে যাব সুতরাং আমাদের h fx a b আছে Δ f h fx a bk fy a b12h2fxx2 hk fxyk2fkk a b সুতরাং এখানে এই fx অনুমান করা হচ্ছে 0 এর কম সুতরাং চিহ্নটি এখন এই h এর উপর নির্ভর করবে সুতরাং h পজিটিভ যদি Δ f নেগেটিভ আবার h নেগেটিভ হলে Δ f পজিটিভ সুতরাং আবার একই যুক্তি যা আমরা লক্ষ্য করেছি যে এই বিন্দুর a b বিন্দুর আশেপাশে এটি তার চিহ্ন পরিবর্তন করছে যদি Δ f পজিটিভ হয় তবে এটি চিহ্ন পরিবর্তন করছে যদি Δ f নেগেটিভ হয় তবে এটি আবার চিহ্ন পরিবর্তন হচ্ছে সুতরাং আবারও যে এটি a b স্থানীয় প্রান্তের একটি বিন্দু আছে তা আমাদের অবশ্যই এই fx 0 এর সমান হতে হবে সুতরাং আমরা উপসংহারে আসতে পারি যে প্রয়োজনীয় শর্তাবলী তাই এখানে একটি এক্সট্রিমাম অংশের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় শর্তাবলী fx 0 হওয়া উচিত এবং ফাইও 0 হওয়া উচিত যদি এগুলো 0 না হয় তাহলে এই Δ f পরিবর্তনশীল চিহ্ন হবে এবং তারপর সেই বিন্দুটি লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা হতে পারে না সুতরাং এখন আসুন আমরা এই সমস্যা সংখ্যা 1 এর মধ্য দিয়ে যাই সুতরাং আমরা এখানে এই ফাংশনের সমস্ত ক্রিটিকাল পয়েন্টগুলি খুঁজে পাব f x y x3 y3−3 x − 12 y 20 সুতরাং ক্রিটিকাল পয়েন্টগুলি খুঁজে পেতে আমাদের এখন যা করতে হবে আমাদের x এবং y এর সাপেক্ষে আংশিক ডেরিভেটিভস গণনা করতে হবে এবং তাদের 0 এর সমান এবং এই দুটি অবস্থার মধ্যে আমরা খুঁজে বের করব কিভাবে আছে অনেক পয়েন্ট যা সন্তুষ্ট করবে fx x y 0∧fy x y 0 সুতরাং এই fx x y 0 এর সমান এবং fy x y 0 এর সমান আমাদের দেবে সুতরাং এখানে 3 x2−3 0 একইভাবে ক্রিটিকাল পয়েন্ট খুঁজে পেতে যখন আমরা এখানে fy x y নেব সুতরাং আমাদের 3 y2−12 0 হবে সুতরাং এই প্রথম শর্ত থেকে আমরা যা পাই তা থেকে আমরা x2 এর সমান 1 পাই সুতরাং আমাদের এই সমস্ত পয়েন্ট আছে যখন x সমান ± 1 এবং y সমান ± 2 এই fx এ x y এই সমস্ত বিন্দু এই 0 এবং fy ও 0 সুতরাং এইগুলি এখন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি এখানে আমরা এক এবং তারপর 2 নিতে পারি তারপর আমাদের আছে ± 1 ± 2 সুতরাং এই চারটি সম্ভাবনা আছে এবং যদি আমরা এখানে ফাংশনের পৃষ্ঠে দেখতে চাই সুতরাং উদাহরণস্বরূপ 1 এবং 2 পয়েন্ট আছে সুতরাং এখানে x এ আমাদের 1 এবং তারপর আমাদের 2 আছে সুতরাং এখানে একটি বিন্দু আছে যেখানে একটি ক্রিটিকাল বিন্দু থাকবে আবার এখানে 1 এবং তারপর আমাদের একটি −2 আছে সুতরাং এখানে একটি বিন্দু থাকবে এবং −1 এবং 2 থাকবে সুতরাং এখানে একটি বিন্দু থাকবে এবং 1 2 এখানে একটি বিন্দু থাকবে সুতরাং এই সমস্ত 4 টি পয়েন্ট রয়েছে যা ক্রিটিকাল পয়েন্ট সুতরাং এখানে ফাংশন ডেরিভেটিভের সাথে x এবং y এর ক্ষেত্রে উভয়ই এই পয়েন্টে 0 সুতরাং এখন আবার এখানে পরবর্তী সমস্যার দিকে এগিয়ে যাচ্ছি আমরা এই ফাংশনের সমস্ত ক্রিটিকাল পয়েন্টগুলি খুঁজে পাব f x y x2−y2 e−x2− y2 সুতরাং আবার এই fx 0 দিয়ে এগিয়ে যাব সুতরাং আমরা এই ক্ষেত্রে fx 0 কি পেতে পারি সুতরাং আমরা এই পার্থক্য করছি সুতরাং আমরা এই x বর্গ বিয়োগ y বর্গটি পাব এবং এই টার্মটির ডেরিভেটিভ আবার একই x বর্গ বিয়োগ y বর্গ 2 দ্বারা এবং তারপর একটি শব্দ বিয়োগ 2 x ভাগ করা হবে বিয়োগ x প্লাস x এর ক্ষেত্রে এর ডেরিভেটিভ এবং তারপর আমরা e ক্ষমতা বিয়োগ x বর্গ বিয়োগ y বর্গ 2 দ্বারা সুতরাং যদি আমরা এই e পাওয়ার মাইনাস x স্কোয়ার এবং মাইনাস y স্কোয়ারকে 2 টার্ম কমন দ্বারা গ্রহণ করি এবং আমরা এই x কমনও নিতে পারি সুতরাং এখানে আমাদের 2 হবে তারপর এখানে আমাদের বিয়োগ x বর্গ বিয়োগ y বর্গ হবে হ্যাঁ সুতরাং এবং এটি 0 হতে পারে না বিয়োগ x বর্গ বিয়োগ y বর্গের এই সূচক সুতরাং আমাদের হবে যে এটি 0 এর সমান এই শর্তটি এখানে ঠিক আছে যে এই x কে 2 বিয়োগ x বর্গ বিয়োগ y বর্গ দ্বারা গুণ করতে হবে 0 ¿ সুতরাং এই অবস্থার বাইরে এবং এখন fy এর জন্যও একইভাবে পাব সুতরাং এখন আমরা এটি সমাধান করতে পারি সুতরাং উদাহরণস্বরূপ আমরা এখানে বলেছি আমরা এখানে x x 0 নিয়ে যাই সুতরাং এই প্রথম সমীকরণ থেকে যদি আমরা x কে 0 এর সমান বিবেচনা করি তবে নির্বিশেষে y সেখানে এই fx হবে 0 হবে এবং যদি আমরা x গ্রহণ করি তবে তা 0 এর সমান হবে এবং এই ক্ষেত্রে আমরা বিয়োগ 2 এবং তারপর প্লাস এই y বর্গ পেতে হবে সুতরাং এই x হল 0 এবং তারপর আমাদের y হল 0 এর সমান সুতরাং এখান থেকে আমরা y পেয়েছি 0 এর সমান এবং y হল ± 2 এর সমান সুতরাং x এর সাথে সংশ্লিষ্ট 0 এর সমান আমাদের x 0 বিন্দু আছে সুতরাং এখানে 00 এবং 0 ± 2 এখন একইভাবে আমরা করতে পারি আমরা এখানে সেট করতে পারি y 0 এবং তারপর যেহেতু y এর জন্য এটি 0 এর সমান এটিও হবে 0 এবং তারপর এখানে y সেট করা 0 এর সমান মান পাবো আপনি x এর সম্ভাব্য মানগুলি পাবেন সুতরাং এইভাবে আমরা এই সমীকরণগুলি সমাধান করে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে পেতে পারি এবং আমরা কি পেতে পারি সুতরাং আমাদের ক্রিটিকাল পয়েন্ট হল 00 ± 2 0 0 ± 2 সুতরাং এই সব ক্রিটিকাল পয়েন্ট গুলি আমরা এই সমস্যাটিতে দেখতে পাচ্ছি সুতরাং এগুলি ক্রিটিকাল পয়েন্ট সুতরাং আমরা এই মত একের পর এক এবং আবার এখানে একটি ক্রিটিকাল পয়েন্ট আছে দেখতে পাবেন সুতরাং এগুলি এই সমস্যার ক্রিটিকাল পয়েন্ট সুতরাং এখন উপসংহার কি আমরা চরমের জন্য প্রয়োজনীয় শর্তগুলি খুঁজে পেয়েছি fx a b 0 এবং fy a b 0 হওয়া উচিত 0 ন্যূনতম এবং এই ক্রিটিকাল পয়েন্ট হল লোকাল ম্যাক্সিমা এবং স্যাডল পয়েন্টের ক্যান্ডিডেড সুতরাং কারণ স্যাডেল পয়েন্টগুলি সেই ক্রিটিকাল পয়েন্ট যেখানে লোকাল ম্যাক্সিমা বিদ্যমান নেই সুতরাং এগুলিকে স্যাডেল পয়েন্ট বলে সুতরাং আমরা ইতিমধ্যে দেখেছি যে একটি উদাহরণস্বরূপ এখানে লোকাল ম্যাক্সিমা বিন্দু আমাদের একটি লোকাল ম্যাক্সিমা আছে এখানে লোকাল ম্যাক্সিমা পয়েন্টগুলি এখানে লোকাল মিনিমা এবং এখানে এই স্থানে একটি বিন্দু রয়েছে যেখানে আমাদের লোকাল ম্যাক্সিমা বা মিনিমাম নেই এবং তারপর এটি একটি স্যাডল পয়েন্ট বলা হবে পরবর্তী লেকচারে আমরা এখন শিখব কিভাবে এটি লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা কিনা তা চিহ্নিত করতে হবে কারণ প্রয়োজনীয় শর্তাবলী আমাদের স্থানীয় চরমমান এবং স্যাডেল পয়েন্টের জন্য ক্যান্ডিডেডদের দেবে কিন্তু তারপর আমাদের একটি নির্দিষ্ট পয়েন্ট কিনা তা চিহ্নিত করতে হবে একটি প্রদত্ত ক্রিটিকাল পয়েন্ট ফাংশনটি স্থানীয় সর্বোচ্চ স্থানীয় ন্যূনতম গ্রহণ করছে অথবা এটি একটি স্যাডেল পয়েন্ট সুতরাং এটি পরবর্তী বক্তৃতার বিষয়বস্তু হবে এগুলো রেফারেন্স ধন্যবাদ